এখানেই FDTD পদ্ধতি শেষ হবে তাই এবার সারাংশ দেখে নেবো বিভিন্ন দিক থেকে যা আমরা দেখছি কি ভাবে শেষ করবো এটা দেখতে হবে এর গতি কেননা এখানে অনেক মডিউলে আমরা দেখেছি প্রথমে কি করা হয়েছিল ম্যাক্সওয়েলের সমীকরণ নেওয়া হয়েছিল আর সসীম পার্থক্য গুলো সসীম পার্থক্য এর আসল চাবিকাঠি কি যা আংশিক অবকলের ঠিকঠাক প্রকাশ ঘটাবে Taylor এর উপপাদ্য Taylor এর উপপাদ্য দরকার যাতে ত্রুটি সবচেয়ে কম হবে তাই একবার সসীম পার্থক্য পেলে আমরা কি করবো আমরা কি করবো তবে এটাকে আমরা চূর্ণ করবো এবার একটা স্টেনসিল নিতে হবে এই স্টেনসিল হল Yee cell আর এখান থেকে আমরা তাই পাবো এগুলকেই পরিবর্তিত সমীকরণ বলা হবে যা স্পেস আর সময় ক্ষেত্রে ধাপ তৈরি করে দেবে এরপর কি করতে হবে আমাদের কাছে আপডেট সমীকরণ গুলো আছে আর এও জানি কিভাবে সময় ও স্পেসে ধাপ বানাতে হয় এবার দেখে নিতে হবে সাম্যাবস্থা আর সাম্যাবস্থার আগে কি আছে এবার আমরা বিশ্লেষণ convergence দেখে নেব আর সাথে সস্থিরতাও যাতে Courant চলরাশি পাওয়া যায় আর এবার পাওয়া যাবে Lax Richtmyer উপপাদ্য এবার কি দেখতে হবে ধরে নেওয়া যাক Courant stability factor এখানে সিদ্ধ তাও উত্তর পাওয়া যাবে এটাই বিচ্ছুরণ এবার বিশ্লেষণ দেখতে হবে সঠিকতাও দেখে নেবো আর দেখবো সমবর্তন এর গণিতও এরপর নজর দিতে হবে শূন্য মাধ্যম আর এরপর বস্তুগুলো এরপর ওহম এর সূত্রে দেখতে হবে বস্তুগুলো ছাত্র ছাত্রীঃ সীমানা শর্ত না সীমানা শর্ত নয় খালি এখানে একটা আলাদা বিষয় ও দেখতে হবে অনেক সময় লেগেছিল কম্পাঙ্ক বিশিষ্ট সমবর্তিত বস্তু আর কি মডেল ছাত্র ছাত্রীঃ Debye Debye মডেল ঠিক আমরা একটা সমবর্তিত মাধ্যম দেখে নেবো আর Debye মডেল নেবো এটাই ঠিক আর গুরুত্বপূর্ণ এই FDTD তে সময় পরিবর্তন করতে হবে আর সঠিক সম্পর্ক পাবো D ও E এর মধ্যে তত্বগতভাবে ঠিক যে D হল epsilon E এর সমান যখন এগুলো কম্পাঙ্ক ক্ষেত্রে ঠিক কিন্তু সময় ক্ষেত্রে ঠিক না এটা ঠিকঠাক দেখে নিতে হবে আর এরপর আমাদের বস্তুগুলো দেখে নিতে হবে এরপর দেখতে হবে absorbing boundary conditions সাধারণ প্রথম ঘাতের absorbing boundary conditions কিন্তু এভান্সেন্ত তরঙ্গ কিন্তু শোষিত হবে না ABC দ্বারা এর উপায় হল perfectly matched layers এবার দেখতে হবে PML আমরা দেখেছিলাম প্রসারিত স্থানাঙ্ক পদ্ধতি আর এরপর এর ব্যবহার দেখেছিলাম FDTD তে এখানে এসেছিল absorbing boundary conditions আর এটা ব্যবহার হয়েছিল ক্ষয়িষ্ণু মাধ্যমে যেখানে একমাত্রিক তলে এভান্সেন্ত তরঙ্গ এসেছিল যা আবার ABC তে প্রতিফলন তৈরি করে নি এটাই ছিল ABC এর অসুবিধা এবার PML দেখে এর শেষ দিকে চলে এসেছিলাম যেখানে আমরা দেখেছিলাম উৎস গুলো কিছু বাদ গেছিল না ঠিক আছে এবার এই সফটওয়্যার তা দেখতে হবে যা আগেই বলা হয়েছিল আবার দেখবো কারণটা বলা হবে মানে Meep এর কথা বলা হচ্ছে এছারাও অনেক সফটওয়্যার আছে একটা বড় সুবিধা হল যে এটা একটা সফটওয়্যার যা MIT এর একটা বিদ্যার্থী দল তৈরি করেছে এটা open source আর এর জন্য কোন খরচ হবে না এটা বিনামুল্যে পাওয়া যাবে না তাই এটা একটা কারণ যা এখানে সবাইকে জানাতে হবে আমরা ওঁদের একটা কাজ দেখবো যেখানে FDTD কাজ করছে আমরা এটা নিয়েই কাজ করবো